আমরা ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations এর পর্যালোচনা নিয়ে আজকের বক্তৃতা শুরু করব তোমরা সকলেই কোর্সের কোন এক সময়ে ইলেক্ট্রোম্যাগনেটিকস সম্বন্ধে পড়াশোনা করেছ সুতরাং এটি কেবল আরেকবার সহজ ভাবে মনে করে নিতে হবে সুতরাং আমরা যে বিষয়গুলি দেখছি তা ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations সাথে শুরু হবে এবং তারপরে আমি যাব বাউন্ডারি কন্ডিশনস এ সুতরাং তোমরা সবাই জানো যে ইলেক্ট্রোম্যাগনেটিক্স এর সমস্যা গুলির সম্পূর্ণরূপে সমাধান করতে গেলে আমার শুধু ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations গুলিই জানলে হবে না তার সাথে বাউন্ডারি কন্ডিশনস ও জানতে হবে সুতরাং এই দুটি প্রযোজনীয় অত্যাবশ্যক তারপরে আমরা পাওয়ার পয়েন্টিং ভেক্টর এবং এর মত ধারণাগুলি এবং কিছু উপপাদ্য যা তোমরা দেখে থাকতে পারো বা দেখনি স্নাতক কোর্সে যেমন ইউনিকনেস এবং ইকুইভ্যালেন্স থিওরেম সেগুলি সম্বন্ধে আলোচনা করব ঠিক আছে সুতরাং আমি চাই এই বক্তৃতাটি এগিয়ে যাওয়ার সাথে সাথে তোমরা একটি জিনিস মনে রাখ যে সমীকরণগুলি কারেন্ট অথবা চার্জের জন্য লেখা হয়েছে আমরা সেগুলিকে সাধারণকরণের চেষ্টা করব গাণিতিক উপায়ে যা আমাদের আরও শক্তি দেবে এই সমীকরণগুলি সবসময় বাহ্যিক অর্থ নাও থাকতে পারে তবে গাণিতিক শক্তি যা আমরা এটি থেকে পাই তা আমাদের কিছু সমস্যা সমাধান করতে সহায়তা করে এবং এটি উদাহরণস্বরূপ বলা যায় ইকুইভ্যালেন্স থিওরেম এর ক্ষেত্রে সুতরাং ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations দিয়ে শুরু করা যাক যা তোমরা সবাই জানো সুতরাং আমরা উদাহরণস্বরূপ শুরু করব খুব প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা যা ম্যাক্সওয়েল হার্টজ ফ্যারাডে অ্যাম্পিয়ার করেছিলেন এবং সেই সময় তারা কাজ করেছিলেন সত্যিকারের পদার্থবিদ্যার রাশি নিয়ে কারণ এটিই তুমি পরিমাপ করতে পার একটি পরীক্ষাগারে তুমি ভোল্টেজ পরিমাপ করতে পারো তুমি কারেন্ট পরিমাপ করতে পারো কিন্তু তুমি কোনও জটিল রাশি পরীক্ষাগারে পরিমাপ করোনা যা পরবর্তীকালের গাণিতিক বিমূর্ততা সুতরাং আমি এই পরিমাপযোগ্য পদার্থবিদ্যার রাশি গুলিকে এই স্ক্রিপ্ট ই এবং স্ক্রিপ্ট এইচ এর মতো সামান্য পৃথক প্রতীক দ্বারা চিহ্নিত করছি সুতরাং কেবল তোমাদের বলার জন্য যে এগুলি বাস্তব রাশি যা তোমরা পূর্ববর্তী বক্তৃতা থেকে দেখেছিলে এই চারটি ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations ছিল নীল ফন্টের রাশি গুলি ছাড়া কালো ফন্টের রাশি গুলি আমরা আগেই জানতাম সুতরাং ∇ × E হল ম্যাগনেটিক ফিল্ড এর পরিবর্তনের হার এবং এখানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট আছে যা আমরা সবাই জানি সুতরাং আমি যদি এই চারটি সমীকরণের দিকে তাকাই তবে প্রথম চারটি সমীকরণ যা নীল ফন্ট ছাড়া রয়েছে সেই সমীকরণগুলিতে এক ধরণের অসমত্ব রয়েছে কারণ আমি যদি কার্ল অফ ইলেকট্রিক ফিল্ড এর প্রতি দৃষ্টিপাত করি তবে সে ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড এর পরিবর্তনের হার রয়েছে এবং অন্য কোনও রাশি নেই কিন্তু দ্বিতীয় সমীকরণে যেখানে ∇ × H আছে সে ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এর পরিবর্তনের হার রয়েছে এবং কারেন্ট আছে সুতরাং এটির মধ্যে এক ধরণের অসমত্ব রয়েছে এবং তাই এই অসমত্বটি ঠিক করার জন্য আমাদের কিছু গাণিতিক শক্তি পরবর্তীতে দেওয়ার জন্য আমরা যা করি তা হল রাশি যোগ করি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে সম্পর্ক তে সাম্য আনার জন্য এবং সেই পরিমাণগুলি কী যদি জে তখন ইলেকট্রিক কারেন্ট হয় তাহলে এম হবে ছাত্র ম্যাগনেটিক ম্যাগনেটিক কারেন্ট এবং যদি ρe ইলেকট্রিক চার্জ হয় তাহলে ρm ম্যাগনেটিক চার্জ ঠিক আছে এখন যেমন আমরা বলি এগুলি পদার্থবিদ্যার কোন রাশি নয় ঠিক আছে কমপক্ষে ম্যাগনেটিক চার্জ কোনও রাশি হিসাবে ধরা হয় না তবে আসলে কোন তাত্ত্বিক কারণ নেই ম্যাগনেটিক চার্জের অস্তিত্ব না থাকার জন্য সুতরাং যদি তোমরা কেউ এটির সন্ধান পাও তবে সেখানে একটা নোবেল পুরস্কার তোমার জন্য অপেক্ষা করছে সুতরাংএই হল সেই প্রশ্নগুলি যার উপর আমরা কাজ করব ঠিক আছে আসলেএকটি গবেষণাপত্র আছে আমার মনে হয় ডিরাক এর যা গাণিতিকভাবে দেখায় একটি ম্যাগনেটিক চার্জ থাকা উচিত কিন্তু আমরা এখনো তা খুঁজে পাইনি সুতরাং তুমি যদি আগ্রহী হও তবে তুমি এটি নিয়ে আরও পড়তে পার তারপরে আর একটি সমীকরণ রয়েছে যা ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations এর পাশাপাশি ব্যবহৃত হয় যা চার্জের ধারাবাহিকতা সম্পর্কে সুতরাং এই সমীকরণটি আমি এখানে নীচে লিখেছি তুমি কি মনে করো যে এই সমীকরণটি প্রথম চারটি সমীকরণের থেকে পৃথক এটি সঠিকভাবে উৎপন্ন করা যেতে পারে আমরা কীভাবে এটি উৎপন্ন করব ছাত্র দ্বিতীয় সমীকরণের ডাইভারজেন্স নিন দ্বিতীয় সমীকরণের ডাইভারজেন্স নাও ঠিক আছে সুতরাং আমি যদি দ্বিতীয় সমীকরণের উপর ডাইভারজেন্স নিই তাহলে এই রাশিটি পুরো ∇∇ × H যেকোনো ভেক্টর H এর জন্য কি হবে ছাত্র 0 শুন্য ঠিক আছে সুতরাং তুমি এরপরে দেখতে পাচ্ছ যে বাঁ দিকটা শূন্য হয়ে গেছে এবং ডান দিকে দুটি অংশ আছে একটি কারেন্ট সংক্রান্ত রাশি এবং অন্যটি ∇D এখন আমরা কুলম্বের সমীকরণ ব্যবহার করতে পারি এবং ∇D কে ρ তে পরিবর্তন করে লিখতে পারি সুতরাং এটিই হলো কন্টিনিউটি ইকুয়েশন এটি কেবলমাত্র আলাদাভাবে লেখা হয়েছে সুবিধার জন্য কিন্তু আসলে এটি ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations এবং ভেক্টর ক্যালকুলাস থেকে এসেছে সুতরাং আমরা যা করেছি তার সংক্ষিপ্তসারটি হল আমরা এই দুটি নতুন রাশি প্রবর্তন করেছি গাণিতিক সুবিধার্থে এবং আমাদের এক ধরণের প্রতিসাম্য দেওয়ার জন্য ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড টি বিনিময়যোগ্য যদি আমি ইলেকট্রিক এবং ম্যাগনেটিক বিনিময় করি তবে আমাকে ম্যাগনেটিক এবং ইলেকট্রিক কারেন্ট এবং চার্জ বিনিময় করতে হবে যখন আমি এটিকে বাস্তব জীবনের সমস্যায় রূপান্তর করি তখন আমি নিশ্চিত করব যে আমি কোন অবাস্তব রাশির বিষয় এ কথা বলছিনা সুতরাং একটি অতিরিক্ত পদক্ষেপ আমাকে যত্ন করে নিতে হবে যা আমরা করব ঠিক আছে বাকি কোর্সে এটি স্পষ্ট হয়ে যাবে যে আমরা এই বৈশিষ্ট্যগুলি কীভাবে ব্যবহার করি সুতরাং এগুলি তোমাদের ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations ঠিক আছে আমরা কীভাবে সেগুলি ব্যবহার করি তার একটি সহজ উদাহরণ গ্রহণ করা যাক আমরা আরও জটিল গণনা এই কোর্সে করব তবে এখন আমরা একটি তুলনামূলক সহজ ওয়েভ এর উদাহরণ নিই সুতরাং আমি লিখেছি ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations ভ্যাকুয়াম এ এবং ভ্যাকুয়াম যার কোন উৎস বা চার্জ নেই কোনও উৎস নেই অর্থাৎ ρ হল 0 চার্জ ও 0 এবং কারেন্ট ও 0 ঠিক আছে সুতরাং দুটি সহজ সমীকরণ আমি কোনওভাবে তাদের একত্রিত করতে চাই যাতে আমরা একটি সমীকরণ পাই ঠিক আছে সুতরাং এই চারটি সমীকরণ আমরা সকলেই এর আগে দেখেছি গঠনমূলকবলা হয় এমন দুটি অতিরিক্ত সম্পর্ক রয়েছে যা আমাদের ডি এবং ই বি এবং এইচ এর মধ্যে সম্পর্ক বলে যেহেতু এটি ভ্যাকুয়াম এটি খুব সহজ ε0 μ0 এর সাথে সম্পর্কিত এবং মোটেই কঠিন নয় সুতরাং এখন আমি যদি নিতে চাই এখানে প্রথম দুটি সমীকরণ থেকে এবং ধরা যাক আমি এরমধ্যে একটি ভেরিয়েবল কে বাদ দিতে চাই সুতরাং এটি দুটি সমীকরণ এবং দুটি ভেরিয়েবল রয়েছে ঠিক আছে যদি আমি এই প্রথম দুটি সমীকরণ দেখি তবে এই সমীকরণগুলিতে দুটি ভেরিয়েবল কী ছাত্র আর এবং টি আর এবং টি নয় r এবং t শুধুমাত্র আমাদের বলছে যে সমীকরণ গুলি সঠিক একটি স্থান এবং সময়ের জন্য তবে স্থান এবং সময়ের একটি নির্দিষ্ট বিন্দুতে দুটি ভেরিয়েবল কী যা আমরা জানি না ই এবং এইচ বা ই এবং বি ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড যা আমি জানি না এবং আমি গণনা করতে চাই সুতরাং যে কোনও সিইএম উদাহরণের এটাই সাধারণ ধারণা হবে আমি ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড সন্ধান করতে চাই যখন চার্জ ডিস্ট্রিবিউশন কারেন্ট ডিসট্রিবিউশন বাউন্ডারি কন্ডিশন ইত্যাদি দেওয়া থাকবে সুতরাং আমার 2 ভেরিয়েবল এর দুটি সমীকরণ আছে সুতরাং নীতিগতভাবে আমার তাদের সমাধান করতে সক্ষম হওয়া উচিত তাহলে আমাদের কি করা উচিত আমরা ভেক্টর ক্যালকুলাস থেকে কিছু বৈশিষ্ট্য ব্যবহার করব সুতরাং আমরা এখনই এখানে প্রথম সমীকরণের কার্ল নিতে পারি সুতরাং এখন এখানে ∇ × ∇ × E আছে যার জন্য তোমরা জানো ভেক্টর ক্যালকুলাস এ একটি চমৎকার সম্পর্ক আছে ছাত্র ∇∇E − ∇2E ঠিক আছে আমরা এটাই পাব এখন এই দুটি রাশির মধ্যে কোন রাশিকে কি সরলীকৃত করা সম্ভব ছাত্র প্রথমটি প্রথমটিকে সরলীকৃত করা যায় কুলম্বস ল Coulomb's law ব্যবহার করে ঠিক আছে কারণ এখানে ∇D এবং ডি ই এর সাথে একটি ধ্রুবক এর মাধ্যমে সম্পর্কিত সুতরাং ∇E কি হতে চলেছে ছাত্র 0 0 ঠিক আছে সুতরাং এই পুরো রাশিটি 0 ঠিক আছে সুতরাং আমরা এই প্রথম পদটি হ্রাস করেছি সুতরাং বাঁদিকের অংশটি হয়ে গেছে − ∇2E এখন বাঁ দিকের অংশটি স্কেলার হবে না ভেক্টর হবে ছাত্র স্কেলার এদিকে সমীকরণটি স্কেলার হবে না ভেক্টর হবে সুতরাং কীভাবে কোনও ভেক্টর স্কেলার এর সমান হতে পারে সুতরাং বাঁদিকটি স্পষ্টতই একটি ভেক্টর সুতরাং ডানদিক টি ও ভেক্টর হবে এটা আসলে হতে চলেছে ∇2Exxˆ Eyyˆ Ezzˆ সুতরাং ∇2 সবার উপরেই কাজ করবে এবং আমাদের ভেক্টর দেবে ∇2 স্কেলার এর উপর ও কাজ করতে পারে ভেক্টরের উপর ও কাজ করতে পারে এখানে ভেক্টরের উপর কাজ করছে তাই ফলাফল একটি ভেক্টর হবে সুতরাং এটি হল একটি সহজ পরীক্ষা যা তোমাদের করা উচিত যেমন বিদ্যালয়ে আমাদের মাত্রিক বিশ্লেষণ করা উচিত সুতরাং এখানে এটি একই রকম সুতরাং আমার বাঁদিকে একটি ভেক্টর রয়েছে আমার ডানদিক টি সরল করা প্রয়োজন সুতরাং আমি তাই ডানদিকে একটি কার্ল নিতে যাচ্ছি ঠিক আছে সুতরাং আমার কাছে থাকবে মাইনাস ডেল বাই ডেল টি ডেল ক্রস অপারেটর কেবল স্পেস এ কাজ করে তাই আমি এটি টাইম ডেরাইভেটিভ দিয়ে নিতে পারি সুতরাং আমার কাছে থাকবে ∇ × B এবং তারপর আমি কি করব আমি কিভাবে আরও সরলীকৃত করব আমার কাছে কি এমন সম্পর্ক আছে যা আমাকে বলে ∇ × B কি আমার কাছে কি ∇ × H এর কোন সম্পর্ক আছে বি এবং এইচ এর মধ্যে কি কোন সম্পর্ক আছে μ0 ঠিক আছে সুতরাং ∇ × E আমরা লিখতে পারি এইভাবে কারণ B μ0H সুতরাং এটা হবে মাইনাস μ0 ∂H ∂t এখন ∇ × H আমরা জানি ∇ × H এই সমীকরণ এর সাথে এখানে এভাবে সম্পর্কিত সুতরাং এই সমীকরণটি হবে মাইনাস μ0 ε 0 এছাড়া কি একটি ডেরিভেটিভ দ্বিতীয় সমীকরণটি থেকে আসবে সুতরাং এটা হয়ে যাবে ∂2 ∂t2 সুতরাং আর কি বাকি থাকছে আমি ∇ × H এর জায়গায় ∂D ∂t প্রতিস্থাপন করছি এবং D εE এখান থেকে ε 0 বেরিয়ে আসছে তাহলে আর কি বাকি থাকছে ছাত্র ই ই ঠিক আছে সুতরাং আমি এটা ডানদিকে পেয়েছি এবং সেই জন্য এটা বাঁদিকের সাথে সমান হবে এবং তারপরে ই এর বর্গ করতে হবে সুতরাং আমরা এটা আরও সহজ ভাবে লিখব ধরা যাক এইদিকে একটি একমাত্রিক উদাহরণ তার মানে শুধুমাত্র একটি মাত্র দিক বরাবরই পরিবর্তন হচ্ছে ধরা যাক এই মাত্রা টি হল এক্স সুতরাং সে ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড শুধুমাত্র এক্স এর ফাংশান হবে তাই ∇2 অপারেটর হয়ে যাবে ∂2 ∂x2 ঠিক আছে পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে সুতরাং এতক্ষণ অব্দি আমি যা পেয়েছি সেটাকে সরলীকৃত করলে হবে ∂2∂x2E 1c2 ∂2 ∂t2E এখন তোমাদের মধ্যে অনেকেই জানো এটিকে ওয়েভ ইকুয়েশন বলে এখন কেন ওয়েভ ইকুয়েশন বলে ছাত্র এটি প্লেন ওয়েভ বর্ণনা করে এটি একটি প্লেন ওয়েভ বর্ণনা করে আমরা দেখতে পারি এই সমীকরণের সমাধান কী সুতরাং উদাহরণস্বরূপ যদি আমি এই কস এর মতো কিছু নিই আমি কি লিখব ছাত্র কেএক্স মাইনাস kx − ω0 a যা আসলে ফাই নট ঠিক আছে সুতরাং যখন আমি একটা ডেরিভেটিভ নিই দুটি ডেরিভেটিভ এক্সে আছে তখন আমি কী পাব আমি কস ফিরে আসব এবং কিছু ধ্রুবক আসবে তাই আমি k2 পাব বাঁদিকে ডানদিকে আমি কি পাব আমি এখানে আবার ই ফিরে পাব ডানদিকে আমি সময়ের সাপেক্ষে দুটি ডেরাইভেটিভ নেব কস হয়ে যাবে সাইন আবার হয়ে যাবে কস আমি কস ফিরে পাব ঠিক আছে সুতরাং এটা হবে ওমেগা স্কোয়ারড বাই সি স্কোয়ারড ব্যাক টু ই সুতরাং যদি কে সমান ওমেগা সি হয় তাহলে এটি একটি সমাধান এবং ওয়েভ এর সমীকরণ যা যাচ্ছে সুতরাং এই উৎপত্তিটি কি পরিষ্কার সুতরাং আমরা খুব সাধারণ জিনিস ব্যবহার করেছি আমরা ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations ব্যবহার করেছি এবং এগুলির চারটিই ব্যবহৃত হয়েছে আমরা তাদের মধ্যে একটিও ছাড়িনি এবং আমরা ডি এবং ই এর মধ্যে সম্পর্কটি ব্যবহার করেছি এবং আমরা এই সমীকরণটিও ব্যবহার করেছি ∇B 0 এবং বি ও মিউ এর মধ্যেকার সম্পর্কটিও ব্যবহার করেছি সুতরাং এই সমস্ত সম্পর্কগুলি ব্যবহার করা হয়েছে ভেক্টর ক্যালকুলাস এর বিশেষত্বের সাথে সুতরাং তুমি দেখতে পাবে যে এটি সিইএম এর গল্প হতে চলেছে ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations বাউন্ডারি কন্ডিশনস ভেক্টর ক্যালকুলাস ব্যবহার করে তুমি গণনা করতে পারো এবং তাই এটি যখন এই ধরণের ডেরাইভেশনটি প্রথম বোঝা গেল খুব বড় ব্যাপার হল কারণ তুমি যদি এই সমীকরণগুলিকে দেখ তবে ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations গুলি যেমন আমি পূর্ববর্তী বক্তৃতায় উল্লেখ করেছি উদ্ভাবন করা গেছিল পরীক্ষাগারে রেজিস্টার ক্যাপাসিটর বা ইন্ডাক্টান্স কারেন্ট নিয়ে কাজ করতে গিয়ে এভাবে এই সমীকরণগুলি উৎপন্ন হয়েছিল এবং কোনওভাবে তুমি এটি থেকে ওয়েভ ইকুয়েশন বের করতে পারো যা হঠাৎ করে তোমাকে ব্যাখ্যা করে যে কীভাবে সূর্য থেকে আলো পৌঁছতে পারে কারণ এটি ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ হিসাবে আসছে সুতরাং এই ইলেক্ট্রোম্যাগনেটিকস এবং অপটিকসের মধ্যে সংযোগটি সম্ভব হয়েছিল ম্যাক্সওয়েলের মাধ্যমেই এবং তুমি যদি লক্ষ্য কর যে এই ডিসপ্লেসমেন্ট শব্দটি এখানে না থাকলে জিনিসটি সঠিকভাবে কাজ করতে পারত না আমি দ্বিতীয় ডেরিভেটিভ টি সময়ের সাপেক্ষে অর্জন করতে পারতাম না এটি সঠিকভাবে ঘটত না সুতরাং এটি সব একসাথে আসে খুব সুন্দরভাবে আমাদের এগিয়ে যাওয়ার আগে কোনও প্রশ্ন তোমাদের মধ্যে অনেকেই হয়তো এর আগে ওয়েভ ইকুয়েশন এর ডেরাইভেশন টি দেখেছো সুতরাং এটি সব ঠিক আছে ম্যাক্সওয়েল এবং অন্যরা বাস্তব মানের পদার্থবিদ্যার রাশি গুলি কে এইভাবে লিখেছিলেন এখন এটি দেখা যাচ্ছে যে আমরা সকলেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং আমরা ফেজার পছন্দ করি এবং কেন আমরা ফেজার পছন্দ করি কারণ এটি হল একটি সাধারণ বৈশিষ্ট্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের যে আমরা কষ্ট পছন্দ করি না তাই আমরা গণিতকে আরও সহজ করতে চাই সুতরাং এটি ব্যবহার করে গাণিতিক জটিলতা হ্রাস করা যায় সুতরাং আমি যা করি তা হল আমি পদার্থবিদ্যার রাশিটি এখানে নিই যা হল ই এবং ফেজার আকারে লিখি তো এখন ফেজার কী এটি একটি জটিল ভেক্টর সুতরাং এটি জটিল এবং আমাকে লিখতে হবে ই টু দি জে ওমেগা টি তাহলে এটাই ফেজার এবং এটি কমপ্লেক্স রাশি হতে চলেছে এবং যেহেতু আমি বাস্তব মানের রাশি গুলি নিয়ে পরীক্ষাগারে কাজ করতে চাই আমাকে বাস্তব অংশটি নিতে হবে এর মাধ্যমে আমি টাইম এবং স্পেস এর ভূমিকাটি কেও পৃথক করছি আমি দুটি আলাদা ভেরিএবেল এ নিচ্ছি যা আমার পক্ষে সুবিধাজনক হবে ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations এর সাথে কারণ ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations গুলি লিনিয়ার ঠিক আছে সুতরাং সমস্ত টাইম ডেরিভেটিভ এর সাথে কি হচ্ছে যেখানেই তুমি দেখবে একটি d dt আছে jω বেরিয়ে আসবে এবং টাইম ডেরিভেটিভ চলে যাবে সেটাই আমার এই চারটি সমীকরণের ক্ষেত্রে ঘটছে আমি কন্টিনিউইটি ইকুয়েশন টি আর লিখছি না কারণ এটি আগেই বোঝা গেছে আমি ম্যাগনেটিক কারেন্ট এবং ম্যাগনেটিক চার্জ কে ধরে রেখেছি এটা ভেবেই যে এগুলি পদার্থবিদ্যার রাশি নয় তাদের গাণিতিক সুবিধার্থে নিয়ে আসা হয়েছে সুতরাং কেউ যদি তোমায় জিজ্ঞেস করে কোন সমীকরণ গুলি পরীক্ষাগারে প্রযোজ্য নীল অংশগুলি বাদ দেবে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে তুমি যখন বিভিন্ন শাখার বই পড়বে তখন কি হবে যদি তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোনও বই পড়ো তাহলে যে কনভেনশন টি ব্যবহার করা হয় তা হল ejωt যদি তুমি পদার্থবিদ্যা বা অপটিকস এর কোনও বই পড়ো তাহলে তারা হয়তো দেখবে e−jωt ব্যবহার করেছে সুতরাং তুমি যখন কোনও বই পড়বে তখন তার শুরুতে যাও এবং নিশ্চিত করো তারা কি টাইম কনভেনশন ব্যবহার করেছে উভয়ই সঠিক তবে তুমি যদি বিভ্রান্ত হও তবে তোমার সমস্ত উত্তরগুলি বিয়োগ দ্বারা ভুল হবে সাধারণ পার্থক্যের কারণে অবশ্যই আর একটি পার্থক্য যা পদার্থবিজ্ঞানীরা ব্যবহার করবে না তা হল তারা যে ব্যবহার করবে না আই ব্যবহার করবে যা কাল্পনিক ধ্রুবকের আরেকটি রূপ সুতরাং ওইগুলি ফেজার সম্পর্ক সুতরাং এই সমস্ত সমীকরণের ওপর আমরা এ বিষয়ে কাজ করব একবার সমাধান করার পর যদি কেউ আমাকে জিজ্ঞেস করে পরীক্ষাগারের রাশিটির পরিমাণ তোমাকে যা করতে হবে ধরা যাক এই সমীকরণ গুলি সমাধান করে তুমি কিছু ই এবং এইচ পেয়েছো এখন তোমাকে কি করতে হবে রাখ এখন তুমি এগুলি সমাধান করেছ এখন তুমি তোমার গণনা থেকে ই এবং এইচ পেয়েছো এবং কেউ তোমায় জিজ্ঞেস করল পরীক্ষাগারে আসলে কি পাওয়া গেছে সেটা দাও পরীক্ষাগারে বাস্তবিকভাবে যে ইলেকট্রিক ফিল্ড পাওয়া গেছে তুমি কি করবে ছাত্র রোহ এবং তারপরে এম এটি ঠিক আছে রোহ এবং এম ব্যবহার শেষ হয়ে গেছে আমি ইতিমধ্যে তাদের ই এবং এইচ এর সমাধান করার জন্য ব্যবহার করেছি এখন আমি কী করব সে বলছে আসল অংশটি নিন ঠিক আছে সাধারণ ভুল এখন তা যথেষ্ট নয় তোমার আর কী করা দরকার ছাত্র আপনি একটি মিউ আর পেয়েছেন আমাকে ejωt দিয়ে গুণ করতে হবে যদি তুমি E r এর বাস্তব অংশটি নাও তাহলে সময়ের সঙ্গে অপরিবর্তিত অংশটি পাবে যা তুমি চাও না সুতরাং ejωt অংশটির সাথে লেগে থাকো যা তোমাকে সময়ের উপর নির্ভরতা দেবে সুতরাং এগুলি হল ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations এর ফেজার রূপ এরপরে আমাদের যে জিনিসটা দেখতে হবে কিভাবে আমরা ডি এর সাথে ই বি এর সাথে এইচ এবং কারেন্ট এর মধ্যেকার সম্পর্ক বের করতে পারি সুতরাং আমি তথাকথিত গঠনমূলক সম্পর্ক গুলি এখানে লিখছি সুতরাং ডি এবং ই এর মধ্যেকার সম্পর্ক এপসাইলন পারমিটিভিটির মাধ্যমে বি এবং H এইচ এর মধ্যকার সম্পর্ক মিউ পার্মিয়াবিলিটির মাধ্যমে তোমাদের মধ্যে কি কেউ জানো সেই সূত্রটি কে কি বলা হয় ছাত্র ওহমস ল Ohm's law ওহমস ল Ohm's law ঠিক আছে এটি তোমার বিখ্যাত ওহমস ল Ohm's law ঠিক আছে এখন যে ফিল্ড গুলি সম্পর্কে আমরা বললাম সেখানে উপাদানগুলি বাস্তবে কিভাবে আসে কাঁচ বা কাঠ নাকি ফ্রি স্পেস ঠিক আছে সুতরাং এখান থেকে মাধ্যমের বৈশিষ্ট্যগুলিআসে ঠিক জায়গায় আমি যা লিখেছি তা হল উপাদানগুলির বৈশিষ্ট্যগুলির একটি খুব সরলীকৃত সংস্করণ বস্তুতকঠিন অর্থে আমি একটা ভুল লিখেছি এই সমীকরণ গুলিতে এবং আমরা সংশোধন করব এই বিষয়ে আরো এগোনোর পর উদাহরণস্বরূপ এটি একটি সাধারণ ধ্রুবক বলে মনে হয় আসলে এটি আইসোট্রপিক মিডিয়ার জন্য টেনসর হতে পারে এবং অপটিক্সের লেন্স গুলিতে আমাদের সকলের সেই পথটি যা বিভিন্নভাবে যেতে পারে এক দিক থেকে আরেক দিকে এবং আইসোট্রপিক জিনিসগুলি রয়েছে যা ধরা যায় এই এপসিলন টিকে টেনসর এ বা মিউ কে টেনসর এ পরিণত করে এই সমীকরণগুলির সাথে আরও জটিলতা রয়েছে যা এই গঠনমূলক সমীকরণগুলির জন্য আছে এবং যখন আমরা সেগুলি পাব তখন বলব সুতরাং এইগুলি হল একসাথে সবকটি সমীকরণ যার ওপর আমরা কাজ করব